প্রফেসর বালা কিউরিও কিউরিও হ্যাঁ স্যার বলুন প্রফেসর বালা আমার মনে হচ্ছে প্রায় এক মাস আগে তুমি এখানে নিযুক্ত হয়েছিলে তুমি এখানে এক মাস ধরে ইন্টার্ন আছো কিউরিও হ্যাঁ স্যার প্রফেসর বালা ঠিক আছে আমার মনে হয় এতটা সময় যথেষ্ট শেখার জন্য আমার অভিজ্ঞতা বলে কোন কিছু শেখার সেরা উপায় হল কাজটি নিজে করে দেখা তাই নিজেই গ্রাহক হয়ে দেখো গ্রাহকের ব্যাপারে ভাবো আমাদের গ্রাহকের ব্যাপারে ভাবো কিউরিও হ্যাঁ স্যার তো আমি হলাম গ্রাহক এবং আমি একজন সম্মানিত গ্রাহক হ্যাঁ স্যার ঠিক বলেছেন প্রফেসর বালা ঠিক আছে এখন চিন্তা করো কি ওনারা কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছে গ্রাহকের সমস্যা কিউরিও ঠিক আছে স্যার আমি একজন গ্রাহক এবং আমার একটি ভালো মোবাইল একটি নামকরা মোবাইল আছে মোবাইলটি খুব ধীরে কাজ করছে হ্যাঁ স্যার প্রফেসর বালা এবার সমাধান ভাবো সমাধান ভাবো সমস্যাটির জন্য কিউরিও হ্যাঁ স্যার মোবাইল ধীরে কাজ করছে তো আমি একটি প্রসেসর ব্যবহার করতে পারি যাতে করে এটি দ্রুততার সাথে কাজ করতে শুরু করবে হ্যাঁ স্যার প্রফেসর বালা ঠিক আছে এবার তুমি পুরো বিষয়টাকে নিয়ে একটা প্রেজেন্টেশন বানাও আর এটাকে গ্রাহকের সামনে প্রদর্শন করো কিউরিও নিশ্চয়ই করব স্যার প্রফেসর বালা ঠিক আছে কিউরিও হ্যাঁ প্রফেসর বালা ঠিক আছে এক সপ্তাহের মধ্যে প্রেজেন্টেশন তৈরি করার জন্য তোমাকেও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি কিউরিও ধন্যবাদ স্যার প্রফেসর বালা ঠিক আছে বিদায় কিউরিও এটি হলো প্রথম স্লাইড গ্রাহকের সমস্যা যেটা হলো ধীরে কাজ করা মোবাইলের জন্য সম্মুখীন হওয়ার সমস্যা দ্বিতীয় স্লাইডটি হলো সমাধান সুতরাং সমাধান হতে পারে একটি নতুন অথবা দ্রুত প্রসেসর কে যুক্ত করা বা ব্যবহার করা তৃতীয় স্লাইড লাভ বা মুনাফা কিভাবে অর্জন করবো সেই বিষয় বিষয়টি খুবই সহজ নমস্কার গ্রাহক মহাশয় প্রথম স্লাইড এটিতে সমস্যার বিবরণ আছে এবং আমরা বুঝতে পেরেছি যে যে নামকরা মোবাইলটি আপনি ব্যবহার করছেন তা খুবই ধীর গতিতে কাজ করছে দ্বিতীয় স্লাইড টি হল সমাধান তা হল একটি দ্রুত প্রসেসর ব্যবহার করা সেটা আক্ষরিক অর্থে মোবাইলের কার্যক্ষমতা বৃদ্ধি করবে এবং তৃতীয় স্লাইড টি হল লাভ বা মুনাফা কিভাবে পাওয়া যাবে সেই বিষয়ে ধন্যবাদ গ্রাহক কি ব্যাস এটুকুই আপনি কি কারো সাক্ষাৎকার নিয়েছেন আপনি নিশ্চিত কি ভাবে হচ্ছেন ধীরগতিতে মানে কি বলতে চাইছেন আপনি কি জানেন একটি প্রসেসরকে প্রতিস্থাপিত করতে কত খরচ পড়ে এই প্রজেক্ট কত দিনে সম্পন্ন করতে হবে দলে কে কে থাকবে আপনি এই যে সমস্যার সমাধান করবেন তা এই বিষয়ে আপনার অভিজ্ঞতা কেমন এই সম্পর্কিত কোন প্রস্তুতি নিয়েছেন আপনি কি মার্কেট নিরীক্ষণ করেছেন কিউরিও না স্যারদুঃখিত আমি আপনার কাছে পুনরায় ফিরে আসবো প্রফেসর বালা প্রথমে পরীক্ষা করতে হবে তারপর পাঠ নিতে হবে তোমার প্রেজেন্টেশনটা অতটাও খারাপ ছিলনা আমার প্রথম প্রেজেন্টেশনটা সম্পূর্ণরূপে অসফল ছিল আমি ভাষা বলতে পারতাম না অন্তত তুমি তো ইংলিশ বলতে পারো কিউরিও আমি সত্যি কারো সাহায্য করতে চাইছিলাম স্যার আমি নিজের থেকে শুরু করেছিলাম আমি একটি সমস্যা খুঁজতে চাইছিলাম আমি নিজের অবস্থাকে কল্পনা করি আমি একটি সমাধান প্রস্তুত করতে চাইছিলাম কিন্তু যে চিন্তাটি সবার প্রথম আমার মাথায় আসে সেটাই লিখে ফেলেছি এবং বাকি সব মাপদণ্ড ভুলে গেছি এবং ফলস্বরূপ আমার প্রেজেন্টেশনটি সত্যিই খারাপ হয়েছে আমি সত্যিই বাকিসব মাপ দণ্ডের ব্যাপারে ভাবি নি প্রফেসর বালা তোমার বর্তমান পদ্ধতিতে কিছু ভুল নেই আমি শুধু বলতে চাই এর একটা উত্তম উপায় হতে পারে তুমি NPTEL এ অনলাইন গিয়ে আমার ডিজাইন থিঙ্কিং কোর্সটি মনোযোগ দিয়ে শোনো কিউরিও ঠিক আছে প্রফেসর বালা আমার মনে হয় তোমার জন্য যথেষ্ট কার্যকর হবে কিউরিও নিশ্চয়ই স্যার প্রফেসর বালা ঠিক আছে